সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার - 12 Lecture - 12 MCDC টেস্টিং Contd MCDC Testing Contd এই সেশনে স্বাগত জানাই এখনো পর্যন্ত আমরা বেশকিছু হোয়াইট বক্স টেস্টিং স্ট্র্যাটেজি সম্পর্কে জেনেছি আমরা স্টেটমেন্ট কভারেজ ব্রাঞ্চ কভারেজ এবং কন্ডিশন কভারেজ সম্পর্কে জেনেছি আমরা দেখেছি যে বেসিক কন্ডিশন কভারেজের ক্ষেত্রে প্রতিটি কন্ডিশনের সত্য এবং মিথ্যা মান থাকবে এরপর আমরা মাল্টিপল কন্ডিশন কভারেজ সম্পর্কে জেনেছি যেখানে ট্রুথ বা সত্য মানগুলোর সমস্ত সম্ভাব্য বিন্যাসগুলোকে বেসিক কন্ডিশন হিসাবে ধরা হয় এরপর আমরা কন্ডিশন ডিসিশন কভারেজ সম্পর্কে জেনেছিলাম কন্ডিশন ভিত্তিক টেস্টিংয়ের অন্যতম মুখ্য ত্রুটিটি হলো মাল্টিপল কন্ডিশন টেস্টিং অনেক বেশি সংখ্যায় টেস্ট কেস উৎপন্ন করে এবং এর ফলে এটি অকার্যকর হয়ে পড়ে অন্যদিকে বেসিক কন্ডিশন কভারেজ হলো অত্যন্ত দুর্বল টেস্টিং পদ্ধতি এখন দেখা যাক আমরা মাল্টিপল কন্ডিশন কভারেজের ক্ষেত্রে অসংখ্য টেস্ট কেস ছাড়াই টেস্টিংয়ের সামগ্রিকতাকে অর্জন করতে পারি কিনা এটাই হলো MCDC টেস্টিং এবার দেখা যাক এই MCDC টেস্টিংয়ের সাথে কি কি জড়িত আছে সিম্পল বা বেসিক কন্ডিশন টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রতিটি বেসিক কন্ডিশন বা কম্পনেন্ট কন্ডিশনগুলোর অবশ্যই সত্য এবং মিথ্যা মান থাকবে উদাহরণস্বরূপ এই স্টেটমেন্টে দুটো বেসিক কন্ডিশন রয়েছে এবং এদের প্রতিটিকে সত্য এবং মিথ্যা মান নিতে হবে অর্থাৎ এই টেস্ট ইনপুট বেসিক কন্ডিশন কভারেজ অর্জন করবে কারণ প্রথমটির ক্ষেত্রে a 15 অর্থাৎ এটি সত্য এবং b 30 অর্থাৎ এটিও সত্য আবার a 5 আমরা একে মিথ্যা হিসেবে চিহ্নিত করব এবং b 60 আমরা একেও মিথ্যা হিসাবে চিহ্নিত করব কিন্তু আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাইছি তা হলো বেসিক কন্ডিশন কভারেজ কি ডিসিশন কভারেজকে অন্তর্ভুক্ত করে কন্ডিশন কভারেজ কি ডিসিশন কভারেজের তুলনায় শক্তিশালী টেস্টিং পদ্ধতি এর উত্তর পেতে হলে তোমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে আমরা সব সময়ই এই দুটিকে সমান ভাবে বেছে নিতে পারি এটা হলো সত্য এবং মিথ্যা এবং মিথ্যা এবং সত্য এর ফলে বেসিক কন্ডিশন কভারেজ অর্জিত হয় অপরপক্ষে ডিসিশন কভারেজ অর্জিত হয় না আমি আবার বলতে দাও আমি প্রথম কন্ডিশনটিকে সত্য এবং দ্বিতীয়টিকে মিথ্যা ধরে নিলাম দ্বিতীয় টেস্ট কেসের ক্ষেত্রে আমি একে মিথ্যা এবং একে সত্য হিসাবে পেতে পারি অর্থাৎ উভয় কম্পোনেন্ট কন্ডিশনে সত্য এবং মিথ্যা মান নিয়েছে কিন্তু তখন ডিসিশনের মূল্যায়ন প্রতি ক্ষেত্রেই মিথ্যা হয় অর্থাৎ ডিসিশন কভারেজ অর্জিত হয় না অর্থাৎ এই প্রশ্নের উত্তর হলো বেসিক কন্ডিশন কভারেজ ডিসিশন কভারেজকে অন্তর্ভুক্ত করে না অন্যভাবে বলতে গেলে বেসিক কন্ডিশন কভারেজ অত্যন্ত সহজ পদ্ধতি হলেও এটা একটা অত্যন্ত দুর্বল টেস্টিং এমনকি এটা স্টেটমেন্ট কভারেজের থেকেও দুর্বল কিন্তু তখন আমরা জেদ করতে পারি যে আমাদের শুধুমাত্র বেসিক কন্ডিশন কভারেজ নয় আমাদের ডিসিশন কভারেজেরও প্রয়োজন তাহলে এটা কন্ডিশন বা ডিসিশন কভারেজ নামে পরিচিত তাহলে এখানে প্রতিটি অ্যাটমিক কন্ডিশনের মান সত্য এবং মিথ্যা হিসেবে ধরে নিতে হবে এবং এছাড়াও আমাদেরকে নিশ্চিত করতে হবে যে ডিসিশনটির মান নিজে থেকেই সত্য এবং মিথ্যা হচ্ছে এরপর আমরা মাল্টিপল কন্ডিশন কভারেজ সম্পর্কেও দেখেছি যেখানে বিভিন্ন অ্যাটমিক কন্ডিশনগুলো ট্রুথ বা সত্য মানগুলির সমস্ত সম্ভাব্য বিন্যাসে বিন্যস্ত হতে পারে মাল্টিপল কন্ডিশন কভারেজ বলতে কী বোঝানো হচ্ছে তা বিস্তারিতভাবে আলোচনা করা যাক উদাহরণস্বরূপ ধরা যাক a বা b এবং c হলো কম্পাউন্ড কন্ডিশন তাহলে এখানে a b c তিনটি অ্যাটমিক কন্ডিশন রয়েছে তাহলে বেসিক কন্ডিশনগুলোর ট্রুথ ভ্যালু বা সত্য মানগুলির সমস্ত সম্ভাব্য বিন্যাসগুলোকে পরীক্ষা বা টেস্ট করার জন্য আমাদের আটটা টেস্ট কেসের প্রয়োজন এই a b c এগুলো সত্য সত্য সত্য মিথ্যা ইত্যাদি হবে কিন্তু কম্পোনেন্ট কন্ডিশনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে টেস্ট কেস যা আমাদেরকে অর্জন করতে হবে সেগুলোর সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে এর ফলে মাল্টিপল কন্ডিশন কভারেজও এক্সপোনেনশিয়ালভাবে বৃদ্ধি পায় এরফলে যদি আমাদের কাছে দশটা বেসিক কন্ডিশন থাকে তাহলে মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করার জন্য আমাদের হাজারটা টেস্ট কেসের প্রয়োজন হবে যদি আমাদের কাছে কুড়িটা কম্পোনেন্ট কন্ডিশন থাকে তাহলে আমাদের মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ টেস্ট কেস দরকার পড়বে এবং আমাদের কাছে 30 বিলিয়নও থাকতে পারে কিন্তু তখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এতগুলো কম্বিনেশন বা কন্ডিশনাল এক্সপ্রেশনে কম্পোনেন্ট কন্ডিশন ঘটা সত্যিই সম্ভব কিনা এগুলো কি সত্যিই ঘটে এর উত্তর হলো হ্যাঁ বহু প্রয়োগের ক্ষেত্রে এগুলো সত্যিই ঘটে উদাহরণস্বরূপ কন্ট্রোল অ্যাপ্লিকেশনের কথা বলা যায় কন্ট্রোল অ্যাকশন বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করতে পারে এবং কন্ট্রোলারগুলোর ক্ষেত্রে 20 30 কম্পোনেন্ট কন্ডিশন থাকা খুবই সাধারণ ব্যাপার এছাড়াও অন্যান্য বহু প্রয়োগ রয়েছে যেখানে আমরা এমন একটা কম্পাউন্ড কন্ডিশন পেতে পারি যাতে 20 বা 30 টা অ্যাটমিক কন্ডিশন থাকতে পারে এরফলে মাল্টিপল কন্ডিশন কভারেজ অকার্যকরী হয়ে পড়ে আমাদের যেকোনো উপায়ে টেস্ট কেসগুলির সংখ্যা বৃদ্ধি না করে মাল্টিপল কন্ডিশন কভারেজ টেস্টিংয়ের সামগ্রিকতাকে অর্জন করতে হবে এই কন্ডিশন টেস্টিংয়ের ক্ষেত্রে অন্যতম ত্রুটি হলো টেস্ট কেসগুলোর রিডানডেন্সি বা অপ্রয়োজনীয়তা টেস্টগুলো রিডানন্ডেন্ট বা অপ্রয়োজনীয় হয় তার কারণ কম্পাইলারের শর্ট সার্কিট ইভ্যালুয়েশনের কারণে বহুসংখ্যক টেস্ট কেস একই মান বা একই কন্ডিশনাল এক্সপ্রেশন ইভ্যালুয়েশন ফলাফল প্রাপ্ত হয় সেই কারণে কিছু কিছু টেস্ট কেস অপ্রয়োজনীয় হয়ে পড়ে এবং এছাড়াও বেশকিছু কভারেজ অর্জন করা সম্ভবপর হয় না বেশকিছু কম্বিনেশন বা বিন্যাসকেও অর্জন করা সম্ভব হয় না উদাহরণস্বরূপ এই ক্যারেক্টারটি A এর সাথে সমান বা E এর সাথে সমান আমরা একই সময়ে উভয়ের ক্ষেত্রেই সত্য মান অর্জন করতে পারব না অর্থাৎ এক্ষেত্রে মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করা সম্ভব হবে না শর্ট সার্কিট মূল্যায়নকে একবার মনে করে নেওয়া যাক যখন কম্পাইলার জানে যে a 30 মিথ্যা তখন এর b 50 এই মান নির্ধারণের কোনো প্রয়োজন নেই একইভাবে যদি a 30 সত্য হয় তাহলে দ্বিতীয় কন্ডিশনে যা ই থাকুক না কেন দ্বিতীয় কন্ডিশনটির আর মূল্যায়ন করা হয়না প্রথম কন্ডিশনের সাপেক্ষে ডিসিশনের ফলাফল গণনা করা হয় তাহলে এগুলো হলো কম্পাইলার দ্বারা অবলম্বিত হওয়া কিছু শর্ট সার্কিট মূল্যায়ন পদ্ধতি তাহলে এখন দেখা যাক কিভাবে MC DC কভারেজ এক্সপোনেনশিয়াল সংখ্যায় টেস্ট কেসের প্রয়োজন ছাড়াই মাল্টিপল কন্ডিশন কভারেজের সামগ্রিকতাকে অর্জন করতে সাহায্য করে এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটা কম্পোনেন্ট কন্ডিশন রয়েছে এবং এরফলে মাল্টিপল কন্ডিশন কভারেজের জন্য আমাদের 32 টি টেস্ট কেসের প্রয়োজন হবে কিন্তু আমরা যদি কম্পাইলার দ্বারা গৃহীত শর্ট সার্কিট মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করি প্রকৃতপক্ষে বিভিন্ন কম্পাইলার বিভিন্ন শর্ট সার্কিট ইভালুয়েশন পদ্ধতি অবলম্বন করে থাকে তাহলে এটা একটা উদাহরণ মাত্র শর্ট সার্কিট এভালুয়েশনের ক্ষেত্রে কেবলমাত্র 13টি টেস্ট কেসের মাধ্যমে মাল্টিপল কন্ডিশন কভারেজ অর্জন করতে পারি অর্থাৎ শর্ট সার্কিট এভালুয়েশনের ক্ষেত্রে তোমাদের 32টি টেস্ট কেস ব্যবহার করার প্রয়োজন নেই এবার দেখা যাক মাল্টিপল কন্ডিশন ডিসিশন কভারেজ আসলে কি এখানে আমরা কন্ডিশনগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ কম্বিনেশন বা বিন্যাসকে পরীক্ষা করে থাকি এবং এর ফলে এক্ষেত্রে টেস্ট কেসের সংখ্যা যথেষ্ট কম হয় প্রকৃতপক্ষে বেসিক কন্ডিশনগুলোর সংখ্যার ক্ষেত্রে এটি রৈখিক হয় আমরা টেস্ট কেসগুলির সংখ্যা বা আয়তনের এক্সপোনেনশিয়াল বৃদ্ধিকে এড়াতে পারি আবার সেই সাথে আমরা মাল্টিপল কন্ডিশন কভারেজ টেস্টিংয়ের প্রায় সমতুল্য সামগ্রিকতা অর্জন করতে পারি এখানে আমাদের কাছে এই কম্পাউন্ড কন্ডিশন রয়েছে এই কম্পাউন্ড কন্ডিশনে তিনটে অ্যাটমিক কন্ডিশন রয়েছে সেগুলি হলো A 0 বা B 5 C 100 তাহলে মাল্টিপল কন্ডিশন ডিসিশন কভারেজে আমরা প্রতিটি কন্ডিশনকে সত্য এবং মিথ্যা মান অর্জন করতে দিই এবং যখন এটা সত্য এবং মিথ্যা মান অর্জন করে তখন অপরগুলিকে স্থির সত্য মান হিসেবে ধরে নেওয়া হয় এই সত্য এবং মিথ্যা মানগুলো প্রকৃতপক্ষে ব্রাঞ্চ আউটকামকে নির্ধারিত করে যা আমাদেরকে নিশ্চিত করতে হবে তাহলে দেখা যাক এটা কিভাবে সম্পাদিত হয় এবং এর জন্য কিভাবে টেস্ট কেসগুলোকে সাজানো হয় এই শ্রেণীবিন্যাস বা হায়ারার্কির দিকে লক্ষ্য করলে দেখা যায় মাল্টিপল কন্ডিশন ডিসিশন কভারেজ ডিসিশন বা ব্রাঞ্চ কভারেজ এবং কন্ডিশন ডিসিশন কভারেজ উভয় স্টেটমেন্ট কভারেজের তুলনায়ই শক্তিশালী কিন্তু এটি মাল্টিপল কন্ডিশন কভারেজের থেকে দুর্বল এখন দেখা যাক MCDC টেস্টিংয়ের সাথে কি কি জড়িত রয়েছে এবং কিভাবে আমরা এর জন্য টেস্ট কেসগুলোকে পরিকল্পনা করতে পারি এর জন্য কতগুলো টেস্ট কেসের প্রয়োজন ইত্যাদি MCDC বলতে বোঝায় মডিফাইড কন্ডিশন ডিসিশন কভারেজ এবং এখানে আমরা পরিভাষাটি ব্যবহার করেছি এই বিষয়টি আবার বলা যাক কন্ডিশন বলতে আমরা অ্যাটমিক কন্ডিশনকে বোঝাচ্ছি এবং ডিসিশন হলো সেই জিনিস যা প্রোগ্রাম ফ্লোকে নির্ধারণ করে কন্ট্রোল ফ্লো কম্পাউন্ড কন্ডিশনের ফলাফল বা আউটকামকে নির্ধারণ করে তাহলে এটা হলো একটা মডিফাইড কন্ডিশন ডিসিশন কভারেজ এখানে মুখ্য ধারণাটি হলো প্রতিটি অ্যাটমিক কন্ডিশনের সত্য এবং মিথ্যা মান থাকবে এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে যে যখন এটা সত্য এবং মিথ্যা মান প্রাপ্ত হচ্ছে তখন অন্যান্য অ্যাটমিক কন্ডিশনগুলোকে কোনো ধ্রুবক মান হিসেবে ধরে নেওয়া হয় এবং এই অ্যাটমিক কন্ডিশন কম্পাউন্ড কন্ডিশন বা ডিসিশনের ফলাফল নির্ধারণ করে তাহলে এখানে তিনটি প্রয়োজন রয়েছে আমি আগেই বলেছি প্রথম জিনিসটি হলো প্রোগ্রামের ডিসিশনটিকে অবশ্যই সত্য এবং মিথ্যা মান গ্রহণ করতে হবে অর্থাৎ কম্পাউন্ড কন্ডিশন অবশ্যই সত্য এবং মিথ্যা মান গ্রহণ করবে ডিসিশনের প্রতিটি অ্যাটমিক কন্ডিশনকেও অবশ্যই সত্য এবং মিথ্যা মান গ্রহণ করতে হবে এবং যখন একটা অ্যাটমিক কন্ডিশন সত্য এবং মিথ্যা মান গ্রহণ করে তখন অপর অ্যাটমিক কন্ডিশনের সত্য মানগুলোকে ধ্রুবক হিসেবে ধরে নিতে হয় যেহেতু এটমিক কন্ডিশন সত্য এবং মিথ্যা মান গ্রহণ করছে তাই ডিসিশন আউটকামও সত্য এবং মিথ্যা মানের মধ্যে ঘোরাফেরা করে আমরা যতো উদাহরণগুলোকে দেখব বিষয়টা ততো পরিষ্কার হবে এখন প্রথম প্রয়োজনটির দিকে নজর দেওয়া যাক তাহলে প্রথম প্রয়োজনটি হলো ডিসিশন বা কম্পাউন্ড ডিসিশন অবশ্যই সত্য এবং মিথ্যা মান গ্রহণ করবে এটা হলো সমগ্র কম্পাউন্ড কন্ডিশন এবং টেস্ট কেসগুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই ব্রাঞ্চ কন্ডিশনের মূল্যায়নস্বরূপ সত্য এবং মিথ্যা মান পাওয়া যাচ্ছে যা অবশ্যই ব্রাঞ্চ কভারেজের অনুরূপ হয় এখন দ্বিতীয় প্রয়োজনটি হলো এখানকার প্রতিটি অ্যাটমিক কন্ডিশন অবশ্যই সত্য এবং মিথ্যা মান গ্রহণ করবে অর্থাৎ প্রথমটি অবশ্যই সত্য এবং মিথ্যা মান নেবে a 10 এবং এরপর a 10 দ্বিতীয় এবং তৃতীয়টিও অবশ্যই সত্য এবং মিথ্যা মান গ্রহণ করবে এখন তৃতীয় প্রয়োজনটি হলো যখন আমরা বেসিক কন্ডিশন সেট করছি টেস্ট কেস বেসিক কন্ডিশনগুলোকে সত্য এবং মিথ্যা মান হিসাবে সেট করে অন্যান্য বেসিক কন্ডিশনগুলোকে কোনো ধ্রুবক মান হিসেবে ধরে নেওয়া হয় এবং বেসিক কন্ডিশন অবশ্যই ডিসিশন আউটকামকে প্রভাবিত করবে আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি প্রথম বেসিক কন্ডিশনটিকে লক্ষ্য করা যাক আমরা বেসিক কন্ডিশনটিকে সত্য হিসাবে সেট করেছি এবং এরপর অবশিষ্ট দুটিকে সত্য এবং মিথ্যা ধরে নেওয়া হয়েছে এবং এর ফলে এই কন্ডিশনের মূল্যায়ন সত্য হয় এটা হলো মিথ্যা এবং এটা সত্য এবং যখন এটা সত্য তখন আউটকাম সত্য হবে এখন এই দুটোকে একই রেখে সত্য মিথ্যা সেট করো 10 এর থেকে বড় হলে তা মিথ্যা হিসেবে সেট করা হবে এর ফলে এটা সত্য এবং এটা মিথ্যা হচ্ছে অর্থাৎ আউটকাম মিথ্যা হবে এই বেসিক কন্ডিশন সত্য মিথ্যা মান গ্রহণ করছে ব্রাঞ্চ আউটকামের এক্ষেত্রেও একই ঘটনা ঘটছে যেখানে অন্যান্য বেসিক কন্ডিশনগুলোকে কোনো স্থির সত্য মান হিসেবে ধরে নেওয়া হয়েছে একইভাবে আমরা দ্বিতীয়টিকেও লক্ষ্য করবো আমরা টেস্ট কেসগুলোকে সত্য এবং মিথ্যা হিসেবে সেট করছি অন্যদিকে এগুলোকে সত্য এবং মিথ্যা মান হিসাবে ধরে নিচ্ছি এবং যখন তোমরা মূল্যনির্ধারণ করছো তখন ব্রাঞ্চের আউটকাম সত্য এবং মিথ্যা মানের মধ্যে ঘোরাফেরা করে একইভাবে তৃতীয়টিকেও দেখা যাক আমরা তৃতীয় বেসিক কন্ডিশনটিকে সত্য এবং মিথ্যা মানে সেট করছি এবং এই দুটিকেও সত্য এবং মিথ্যা মান হিসাবে রাখছি এবং এর ফলে ব্রাঞ্চ আউটকাম একইভাবে ঘোরাফেরা করবে এখন পদ্ধতিটিকে আরো ভালভাবে বোঝার জন্য আরো একটি উদাহরণ লক্ষ্য করা যাক যেখানে আমাদের কাছে পাঁচটা বেসিক কন্ডিশন রয়েছে এবং এরপর আমরা দেখব যে আমরা 6টা টেস্ট কেসের সাহায্যেও MCDC টেস্টিং অর্জন করতে পারি এবং এই কারণেই কোনোরকম প্রমাণ ছাড়াই আমরা ভেবে নিতে পারি যে যখন একটা কম্পাউন্ড কন্ডিশনাল এক্সপ্রেশনে n সংখ্যক বেসিক কন্ডিশন রয়েছে তখন আমাদের n 1 টেস্ট কেসের প্রয়োজন হবে অন্যভাবে বলতে গেলে MCDC কভারেজ অর্জন করার জন্য প্রয়োজনীয় টেস্ট কেসগুলোর সংখ্যা বেসিক কন্ডিশনগুলোর সংখ্যার সাথে রৈখিকভাবে সম্পর্কিত হয় তাহলে এখানে লক্ষ্য করা যাক আমাদের কাছে এই পাঁচটা কন্ডিশন তালিকাভুক্ত রয়েছে এবং এছাড়াও আমাদের কাছে এখানে সত্য মানগুলো তালিকাভুক্ত অবস্থায় রয়েছে সুতরাং যখন a 10 সত্য হয় এবং তখন এইগুলোকে মিথ্যা সত্য মিথ্যা সত্য হিসেবে সেট করা হলো এবং যখন a 10 মিথ্যা হয় এবং অপরগুলোকে আগেরটার মতনই মিথ্যা সত্য মিথ্যা সত্য ধরে নেওয়া হয় এর ফলে আউটপুটটা ঘোরাফেরা করে একইভাবে দ্বিতীয় বেসিক কন্ডিশনের ক্ষেত্রে এটি সত্য এবং মিথ্যা মান নেওয়ার ফলে এবং বাকিগুলোকে একই ধ্রুবক মান হিসাবে ধরে নেওয়ার ফলে আউটপুটটি টোগল করে সুতরাং এই টেস্ট কেসগুলোর মান সত্য হিসাবে সেট করে আমরা MCDC কভারেজ অর্জন করতে পারি কিন্তু সেক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা কিভাবে জানছি কোন টেস্ট কেস এই কভারেজ অর্জন করতে সক্ষম হবে বা কিভাবে আমরা টেস্ট কেসগুলোকে পরিকল্পনা করব যা MCDC কভারেজ অর্জনে সক্ষম হবে তাহলে প্রথমে একটা খুব সহজ উদাহরণের দিকে লক্ষ্য করা যাক আমরা কিভাবে MCDC টেস্ট কেসগুলোকে পরিকল্পনা করি এই A এবং B উদাহরণগুলোকে লক্ষ্য করা যাক তাহলে আমরা প্রথমে ট্রুথ টেবিল এবং ডিসিশন আউটকাম তৈরি করব তাহলে যখন A B সত্য তখন ডিসিশন আউটকাম সত্য হয় ইত্যাদি এবং তখন আমরা চেক করে নেব যে যদি A সত্য হয় এবং B ও সত্য হয় তাহলে আউটপুটও সত্য হবে যখন আমরা A কে মিথ্যা হিসাবে এবং B কে সত্য হিসাবে ধরি তখন আউটকাম মিথ্যা হয়ে যায় অন্যভাবে বলতে গেলে টেস্ট কেস 1 টেস্ট কেস 3 এর সাথে প্রথম বেসিক কন্ডিশনের ক্ষেত্রে স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করে এখন B এর ব্যাপারটা কি হবে তাহলে যদি 1 এবং 3 A এর টেস্ট কেস জোড় হয় আমরা 2 এর ক্ষেত্রেও এটি চেক করব আমরা প্রথম অ্যাটমিক কন্ডিশন A এর জন্য স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করতে পারছিনা এবং 3 এর সাথে এবং অবশ্যই 1 এর সাথে আমরা A এর জন্য স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করতে সক্ষম হচ্ছি এখন যদি তোমরা B কে সত্য হিসাবে সেট করো এবং A কেও সত্য হিসাবে সেট করো তাহলে আউটকাম সত্য হবে এখন যদি আমরা A কে সত্য এবং B কে মিথ্যা হিসাবে ধরি তাহলে আউটকাম মিথ্যা হবে 1 এর সাথে 2 ও বেসিক কন্ডিশনের ক্ষেত্রে স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করে তাহলে 1 প্লাস 3 এবং 1 প্লাস 2 এরা a এবং b এর ক্ষেত্রে স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করে অপর অর্থে আমাদের MCDC টেস্ট কেসটি হবে 123 এখন আরও একটি উদাহরণ লক্ষ্য করা যাক এটি সামান্য জটিল উদাহরণ এক্ষেত্রে কন্ডিশনাল এক্সপ্রেশনে তিনটি বেসিক কন্ডিশন জড়িত আছে এখন আমরা ABC এর জন্য ট্রুথ টেবিল তৈরি করব এবং ফলাফলগুলো লিখে ফেলবো এখন প্রথমে আমাদের দেখতে হবে A এর জন্য কোন দুটো টেস্ট কেস স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করে আমরা কি 1 এর সাপেক্ষে অর্জন করতে পারি এখানে A হলো 1 এবং BC হল 1 1 এখন BC হলো 1 1 এবং A হলো 0 কিন্তু তখন এখানে ফলাফল 1 হবে সুতরাং ফলাফলটি টগল করবে না এই কারণে 1 এবং 4 A এর জন্য স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করতে পারে না এখন এখানে 1 0 রয়েছে এক্ষেত্রেও আউটকাম টগল করেনা কিন্তু এদিকে লক্ষ্য করো তৃতীয়টির ক্ষেত্রে A হলো 1 এবং BC হলো 0 1 এবং সাত নম্বরটির ক্ষেত্রে A হলো 0 এবং BC কে 0 1 ধরা হয় এই সাতের ক্ষেত্রে আউটকাম টগল করে অন্যভাবে বলতে গেলে বেসিক কন্ডিশন A এর ক্ষেত্রে 3 এবং 7 স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করতে সক্ষম একইভাবে আমরা যখন A আর C কে স্থির রেখে B কে টগল করি তখন আউটকামেরও টগল করা উচিত তাহলে আমরা এটারই খোঁজ পেলাম এখন 4 এর সাথে 7 4 এর ক্ষেত্রে B 1 এবং A এবং C 0 1 হয় এবং আউটকাম টগল করে এবং একইভাবে C 1 2 হয় এরফলে আমাদের MCDC টেস্ট কেসগুলো হবে 1 2 3 4 এবং 7 এখন আমি আশা করছি যে তোমাদের যখন কোনো কম্পাউন্ড কন্ডিশন দেওয়া হবে তখন তোমরা তার জন্য MCDC টেস্ট কেস পরিকল্পনা করতে সক্ষম হবে কিন্তু তখন টেস্ট কেসগুলোর বিভিন্ন সেট থাকতে পারে যেগুলো MCDC কভারেজ অর্জনে সক্ষম এবং আমাদেরকে ন্যূনতম সংখ্যক টেস্ট কেস নিয়ে পরীক্ষা করতে হবে এর জন্য ঠিক আগের উদাহরণের মত আমরা একটা মূল্যায়ন করি এবং কোন জোড়টি স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করছে তা খুঁজে বার করি আমরা দেখব যে একাধিক জোড় স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করতে পেরেছে উদাহরণস্বরূপ 1 এবং 5 প্রথম বেসিক কন্ডিশনের স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করে 2 এবং 6 3 এবং 7 5 এবং 1 6 এবং 2 7 এবং 3 এগুলো A এর স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করে একইভাবে 2 এবং 4 এবং 4 এবং 2 B এর স্বতন্ত্র মূল্যায়ন অর্জন করে সেটা হলো দ্বিতীয় কন্ডিশন এবং তৃতীয়টি হলো শুধুমাত্র 3 এবং 4 বা 4 এবং 3ম এখন আমাদেরকে খুঁজে বার করতে হবে কোন কোন টেস্ট কেস MCDC কভারেজ অর্জন করতে পারে এটা 2 3 4 6 বা 2 3 4 7 বা 1 2 3 4 5 হতে পারে এবং এই জন্যই আমরা ন্যূনতম সংখ্যক সেট বেছে নিতে চাই আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারি তাহলে আমরা এইমাত্র দেখলাম যে MCDC টেস্টিং হলো খুবই কার্যকরী টেস্টিং পদ্ধতি যাতে টেস্ট কেসের সংখ্যা কম বেসিক কন্ডিশনের ক্ষেত্রে টেস্ট কন্ডিশনের সংখ্যা রৈখিক হয় তাহলে সংক্ষেপে MCDC সম্পর্কে বললে এর জন্য তিন ধরনের জিনিসের প্রয়োজন প্রতিটি বেসিক কন্ডিশনকে অবশ্যই সত্য এবং মিথ্যা অর্জন করতে হবে ব্রাঞ্চ কভারেজ অর্জিত হতে হবে এবং তৃতীয় শর্তটি হলো প্রতিটি কন্ডিশন অবশ্যই স্বতন্ত্রভাবে ডিসিশনের আউটপুটকে প্রভাবিত করবে এবং আমরা আগেই বলেছি যে এটি টেস্টিংয়ের সামগ্রিকতা এবং টেস্টের আয়তনের মধ্যে ভালোভাবে ভারসাম্য বজায় রাখতে সক্ষম এই কারণেই এটা বহুলভাবে ব্যবহৃত হয় এবং বহু টেস্টিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক এখন পাথ্ টেস্টিং সম্পর্কে আলোচনা করা যাক এই পাথ্ টেস্টিংয়ে একটা প্রোগ্রামের সমস্ত পাথ্গুলোকে আমরা কভার করতে চাই কিন্তু তখন আমরা লক্ষ্য করি যে একটা প্রোগ্রামে অত্যন্ত বেশি সংখ্যক পাথ্ রয়েছে এবং সেজন্য আমাদের দরকার হলো একটা প্রোগ্রামের রৈখিকভাবে স্বতন্ত্র পাথ্গুলোকে কভার করা একটা প্রোগ্রামের বিভিন্ন পাথ্গুলোকে প্রোগ্রামের কন্ট্রোল ফ্লো গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করা হয় এখন যেহেতু আমরা কন্ট্রোল ফ্লো গ্রাফ সম্পর্কে জানি এটা একটা প্রোগ্রামের বিভিন্ন নির্দেশগুলো যে ক্রমে সম্পাদিত হয় তার প্রতিনিধিত্ব করে বা অন্যভাবে বলতে গেলে যে পদ্ধতিতে কন্ট্রোল একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তা আমরা একটা গ্রাফের আকারে বর্ণনা করি কিন্তু তোমরা কিভাবে কন্ট্রোল গ্রাফ অংকন করবে যদি আমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে এই কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকা খুবই সহজ হবে প্রথমে আমরা প্রোগ্রামের সমস্ত স্টেটমেন্টগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিত করলাম এবং এই প্রতিটি সংখ্যার থেকে আমরা নোড গঠন করবো আমরা এই চিহ্নিত ধার বা এজ্গুলোর প্রতিটির জন্য নোড আঁকবো এবং এরপর আমরা এক নোড থেকে অপর নোডে এজ্ আঁকবো একটা স্টেটমেন্ট নিষ্পন্ন করার জন্য অপর নোডে কন্ট্রোল স্থানান্তরিত হতে পারে তাহলে আমরা এই প্রোগ্রামটিকে লক্ষ্য করি এখানে আমরা স্টেটমেন্টগুলোকে সংখ্যা দ্বারা চিহ্নিত করলাম এরপর আমরা সংখ্যা দ্বারা চিহ্নিত স্টেটমেন্টগুলো থেকে নোডগুলিকে অংকন করি এরপর আমরা এক নোড থেকে অপর নোডে কন্ট্রোল স্থানান্তরিত হতে পারে কিনা তার উপর নির্ভর করে এজগুলোকে আঁকি কিন্তু এটি আঁকার জন্য অবশ্যই কোনো সিস্টেমেটিক বা সুসংবদ্ধ উপায় আমাদের কাছে রয়েছে এবং এটা এই উপলব্ধির উপর ভিত্তি করে গড়ে উঠেছে যে প্রতিটি প্রোগ্রাম তিন ধরনের স্টেটমেন্ট নিয়ে গঠিত সেগুলি হলো সিকুয়েন্স সিলেকশন এবং ইটেরেশন স্টেটমেন্ট তাহলে যদি আমরা এই তিনটে স্টেটমেন্টের সাপেক্ষে কিভাবে কন্ট্রোল ফ্লো অংকন করা যায় সেই সম্পর্কে জেনে থাকি তাহলে আমরা খুব সহজেই যেকোনো প্রোগ্রামের জন্য কন্ট্রোল ফ্লো আঁকতে পারবো কারণ প্রকৃতপক্ষে এগুলি এই তিনটি বেসিক স্টেটমেন্ট দিয়ে গঠিত এবং সেইজন্য আমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করতে হবে যে এই তিন ধরনের স্টেটমেন্টের জন্য কিভাবে আমরা কন্ট্রোল ফ্লো এজ্গুলোকে আঁকতে পারি এবং এরপর আমাদেরকে যদি একটা বড়ো প্রোগ্রামও দেওয়া হয় আমরা তার কন্ট্রোল ফ্লো গ্রাফ তৈরি করতে পারব তাহলে আমরা পরবর্তী সেশনে এই বিষয়ে আলোচনা করব এখন আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ Glossary English word Word Meaning Combination কম্বিনেশন বিন্যাস Constant কনস্ট্যান্ট ধ্রুবক False ফলস্ মিথ্যা Hierarchy হায়ারার্কি শ্রেণীবিন্যাস Impractical ইম্প্রাক্টিক্যাল অকার্যকরী Independent evaluation ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন স্বতন্ত্র মূল্যায়ন Linear লিনিয়ার রৈখিক Shortcoming শর্ট কামিং ত্রুটি Subsume সাবজিউম অন্তর্ভুক্ত Terminology টার্মিনোলজি পরিভাষা Thoroughness থরোনেস্ সামগ্রিকতা True ট্রু সত্য Value ভ্যালু মান Welcome ওয়েলকাম স্বাগত